আমাদের ইঞ্জিনিয়ারিং ড্রইং এবং কম্পিউটার গ্রাফিক্সের NPTEL অনলাইন সার্টিফিকেশন কোর্সে স্বাগতম আমরা মডিউল নম্বর 2 এবং বক্তৃতা সংখ্যা 16 তে আছি এই মডিউলে আমরা কনিক সেকশন সম্পর্কে শিখব বিশেষ করে কিভাবে প্যারাবোলা তৈরি করতে হয় কিভাবে একটি নর্মাল এবং স্পর্শক আঁকতে হয় তার কাজ শিখব শেষ ক্লাসগুলিতে আমরা দেখেছি যখন একটি অংশ স্ল্যান্ট এজের সমান্তরাল হয় তখন একটি প্যারাবোলা তৈরি হয় যদি আমরা এটিকে নির্মাণ করতে চাই তবে একটি অংশ নিন তারপর আমরা একটি প্যারাবোলা নির্মাণের করতে পারবো সুতরাং শেষ ক্লাসগুলিতে আমরা ফোকাস ডাইরেক্ট্রিক্স পদ্ধতি সম্পর্কে শিখেছি কিভাবে একটি প্যারাবোলা এবং একটি রেকট্যাংগল মেথড তৈরি করবেন আজকের ক্লাসে আমরা স্পর্শক পদ্ধতি সম্পর্কে জানবো উদাহরণস্বরূপ কিভাবে একটি প্যারাবোলা তৈরি করা যাবে যখন বেস 70 মিলিমিটার এবং স্পর্শক বেসের সাথে 60 করে আছে আসুন এই ছবিটি দেখি এখানে বেস দৈর্ঘ্য 70 mm দেওয়া হয়েছে এবং উদাহরণস্বরূপ C এর একটি স্পর্শক 60০ কোণ তৈরি করে একইভাবে C থেকে শুরু হওয়া অন্য স্পর্শক B এর দিকে যায় এটি ও 60০ কোণ তৈরি করে এই ক্ষেত্রে যদি বেস 70 mm হয় এবং স্পর্শক 60 হয় তাহলে কিভাবে একটি প্যারাবোলা তৈরি করবেন যা গ্রাফিক্যালি এই শর্তগুলো পূরণ করে 8 প্রথমত আমাদের যা করতে হবে তা হল একটি গ্রাফিক নির্মাণ করতে হবে A এবং B বিন্দু চিহ্নিত করতে হবে এই দুটি বিন্দু 70 mm দূরে থাকবে তারপর A ব্যবহারের প্রট্রাক্টর থেকে A তৈরি করতে হবে যা 60 হবে একইভাবে B থেকে আরেকটি লাইন আঁকুন যা C বিন্দুতে প্রথম লাইনে যোগ দেয় এবং B থেকে এটিও 60 তৈরি করে একবার এটি হয়ে গেলে A থেকে C কে সমান সংখ্যক অংশে ভাগ করুন একই সংখ্যক অংশ যেমন 1 2 3 থেকে 9 এবং 10 সমান অংশ আমরা এই দিকে নির্মাণ করতে যাচ্ছি একইভাবে C থেকে B পর্যন্ত 10 টি সমান অংশ আমরা নির্মাণ করতে যাচ্ছি নির্মাণের পর এই পয়েন্টগুলি আমরা আরোহী ক্রম এবং অবতরণ ক্রমে চিহ্নিত করতে যাচ্ছি 1 2 3 4 থেকে 9 এর মত কিছু তারপর 1 শুরু হয় 2 3 4 5 থেকে 9 সুতরাং আরোহী ক্রম এবং অবতরণ ক্রমে আমরা সমান সংখ্যক অংশ তৈরি করি উদাহরণস্বরূপ যখন এই লাইনগুলির সাথে আমরা 1 ম বিন্দুকে 1 ম বিন্দুটির সাথে একটি লাইন দ্বারা যোগ করি একইভাবে২ য় বিন্দুকে ২ য় বিন্দুর সাথে একটি লাইন দ্বারা যুক্ত করতে হবে 3য় বিন্দু থেকে 3য় বিন্দু যুক্ত করতে হবে এবং একইভাবে 6 ষ্ঠ বিন্দু থেকে 6 ষ্ঠ তে যোগ করতে হবে এর পরে একটি মসৃণ বক্ররেখা যোগ করুন যা এই সমস্ত রেখাগুলির মধ্য দিয়ে যায় সুতরাং এই বক্ররেখা কিছু অর্থে এই বক্ররেখার স্পর্শক এইভাবে আমরা স্পর্শক পদ্ধতি দ্বারা একটি প্যারাবোলা তৈরি করি যদি আমাদের আরও বেশি পয়েন্ট থাকে তাহলে এটি হবে খুব মসৃণ বক্ররেখা আসুন আমরা শীটে তা করি প্রথমত আমাদের ছয় 70 mm বেস তৈরি করতে হবে আসুন আমরা এই শীটটিতে সেই বেসটি আঁকি 70 mm চিহ্নিত করি এই পয়েন্টগুলিকে A এবং B হিসাবে চিহ্নিত করুন সেই 60 কোণের পরে আমাদের A দিয়ে স্পর্শক তৈরি করতে হবে যা 60 হবে একটি ইনক্লাইন কোণ ব্যবহার করে উভয় পক্ষের সমান সংখ্যক বিভাজন করতে হবে লাইনটি ভাগ করুন এটি A থেকে C পর্যন্ত শুরু হতে পারে অথবা এটি C থেকে A পর্যন্তও হতে পারে যা 1st 2nd 3rd 4th 5th 6th 7th 8th 9 and 10 হবে এখন এই পয়েন্টগুলিতে যোগ দিন এখন আমরা রোলার স্কেলার ব্যবহার করতে পারি যদি এটি সমান্তরালভাবে পাস করে সুতরাং আমরা এই পয়েন্টগুলি চিহ্নিত করতে পারি আমরা যে সংখ্যাগুলি তৈরি করতে যাচ্ছি তা হল 1 2 3 4 5 6 7 8 9 পয়েন্ট একইভাবে এই CB লাইন কেও ভাগ করুন 1 2 3 4 5 6 7 8 9 এবং 10 একবার এটি সম্পন্ন হলে B এর সাথে এই দশমটিতে যোগ দিন এবং সাবধানে রোলার স্কেলটি এই পয়েন্টগুলির মধ্য দিয়ে পাস করাতে হবে একবার এটি হয়ে গেলে আসুন আমরা এই পয়েন্টগুলিকে 1 2 3 4 5 6 7 তম পয়েন্ট এবং 8 ম 9 বলি এখন আমাদের যা করতে হবে তা হল 1 1 এর সাথে 1 যোগ করা একইভাবে 2 এর সাথে 2 তারপর 3 একইভাবে 4 5 আরও বেশি সংখ্যক পয়েন্ট হলে এটি একটি মসৃণ বক্ররেখা হবে তারপর 8 এবং 9 ইতিমধ্যে আমাদের সেই কনভার্স জোন আছে একটি মসৃণ বক্ররেখা এই লাইনগুলির মধ্য দিয়ে যায় আমাদের এটি নির্মাণ করতে হবে সুতরাং 1 এইভাবে আমরা একটি প্যারাবোলা তৈরি করি যদি আমরা এই নির্মাণ লাইনগুলি চিহ্নিত করতে চাই এই উল্লম্ব লাইনগুলি ড্রপ ডাউন করুন এবং 70 তীর দ্বারা চিহ্নিত করুন এবং অন্য ইনক্লিনেশন হবে 60 এখন প্যারাবোলার জন্য একটি নর্মাল গঠন করা যাক এবং এই নর্মাল এবং স্পর্শক তৈরির জন্য এটি একটি অর্ডিনেট পদ্ধতি হিসাবে জনপ্রিয় আরও প্রথমে আমাদের যা করতে হবে তা হল C থেকে একটি উল্লম্ব রেখা আঁকতে হবে C থেকে K পর্যন্ত একটি উল্লম্ব রেখা আঁকতে হবে এর ছেদ বিন্দু হল প্যারাবোলার শীর্ষবিন্দু আসুন আমরা এর নাম V রাখি এর পরে যদি আমরা একটি বিন্দু P এ একটি নর্মাল অঙ্কন করতে আগ্রহী হই তাহলে আসুন আমরা বিবেচনা করি এটি হল P বিন্দু এখানে আমরা সেই দিক থেকে নরমালের মতো কিছু তৈরি করতে চাই এটা করতে প্রথমত শীর্ষ পয়েন্ট থেকে 20 ইউনিট নিচে যান ছেদ বিন্দু P সনাক্ত করুন এবং উল্লম্ব রেখা C থেকে K অন্য বিন্দু S সনাক্ত করুন সুতরাং প্রথমত আমাদের P এবং S সনাক্ত করতে হবে তারপরে V থেকে S পর্যন্ত দূরত্ব পরিমাপ করুন V থেকে S পর্যন্ত দূরত্ব যাই হোক না কেন V থেকে T পর্যন্ত কম্পাস ব্যবহার করে এটিও সনাক্ত করুন সুতরাং এই T বিন্দু টি খুঁজুন এর পর বিন্দু T থেকে P সংযোগকারী একটি রেখা আঁকুন যদি আমরা এই রেখাটি প্রসারিত করি তবে এটিকে আমরা স্পর্শক রেখা বলি একবার স্পর্শক রেখা হয়ে গেলে আমরা সহজেই তৈরি করতে পারি যে 90০ নর্মাল এই পয়েন্টের মধ্যে দিয়ে যাবে এই কোণটি 90 হতে পারে এবং এটি একটি নর্মাল রেখা এবং এটি একটি স্পর্শক রেখা আসুন আমরা ধাপে ধাপে এটি নির্মাণ করি আসুন এই শীটটি দেখি আমরা ইতিমধ্যে প্যারাবোলাটি তৈরি করেছি এখন একটি বিন্দু সনাক্ত করুন উদাহরণস্বরূপ এটি এখানে এই পয়েন্টটি চিহ্নিত করে আমরা স্পর্শক এবং নরমাল নির্মাণে আগ্রহী হই এখন প্রথম ধাপ হল C থেকে K আমাদের একটি উল্লম্ব লাইন তৈরি করতে হবে আমরা লম্ব দ্বিখণ্ডক ব্যবহার করতে পারি যাতে আমরা যোগ করার অবস্থানে থাকি বা যে কোন উপায়ে বেস 70 mm তাই আমরা বক্ররেখায় 35 mm সনাক্ত করতে পারি এখান থেকে এখানে এটি 35 এখন C এবং K কে যোগ করুন আসুন আমরা এই বিন্দু কে K এবং ছেদ বিন্দুর নাম V রাখি এখন V এর নিচে আমাদের 20 mm যেতে হবে যেখানে আমরা একটি অনুভূমিক রেখা আঁকতে যাচ্ছি 20 mm নীচের বিন্দু দিয়ে সুতরাং যদি আমি এটি নির্মাণ করতে যাই তবে সেই বিন্দু কোথাও এখানে যাবে যদি এই বিন্দু যেখানে আমরা নির্মাণ করতে চাই আমাদের সেখানে একটি অনুভূমিক রেখা ড্রপ করতে হবে সুতরাং যদি এটি 20 mm হয় এই বিন্দুটি সনাক্ত করুন এই বিন্দু যাকে আমরা S বলছি এবং এই বিন্দুকে P বলছি পরের বিন্দু আমাদের V S টি T S এর সমান চিহ্নিত করতে একটি কম্পাস ব্যবহার করতে হবে V বিন্দুকে T হিসাবে চিহ্নিত করুন এখন T এবং P পয়েন্ট যুক্ত করুন সুতরাং এটি একটি স্পর্শক রেখা এবং নরমাল 90 যেটা P বিন্দুর মধ্যে দিয়ে যায় সুতরাং Pকে সনাক্ত করুন এবং Pকে এই লাইনের সাথে যুক্ত করুন তারপর এটিকে ডার্ক করুন সুতরাং এটি নর্মাল একটি স্পর্শক এবং নরমাল কে যে কেউ এই ভাবে এটি নির্মাণ করতে পারে যদি বিন্দু P এখানে কোথাও আমরা নির্মাণ করতে চাই সর্বপ্রথম আমাদের যা করতে হবে তা হল একটি অনুভূমিক রেখা অংকন করতে হবে এটি হল অনুভূমিক রেখা এটি কে S'বলা যাক S 'থেকে V পরিমাপ করুন একই দৈর্ঘ্য ব্যবহার করুন অন্য পয়েন্ট বিন্দু কে T' তে যোগ দিন' ডি এবং নতুন পয়েন্টটিকে যুক্ত করুন এখন আসুন আমরা ডাইরেক্ট্রিক্স খুঁজে বের করি এবং প্যারাবোলার দিকে মনোনিবেশ করি এই প্যারাবোলা নির্মাণের জন্য আমরা যা ব্যবহার করেছি তা হল বেস এবং স্পর্শক এখন আমরা প্যারাবোলা নির্মাণের অবস্থানে আছি তারপর যে কোনো পয়েন্টে যদি আমরা প্যারাবোলা স্পর্শক এবং নর্মাল নির্মাণে আগ্রহী হই তবে আমরা এগিয়ে যাব এই T V কে V S বিন্দুর সমান করতে এবং তার উপর ভিত্তি করে আমরা এটি নির্মাণ করব এখন কীভাবে একটি ডাইরেক্ট্রিক্স তৈরি করা যায় যা প্যারাবোলা তৈরি করছে এবং ঠিক কোথায় ফোকাস অবস্থিত প্যারাবোলা নির্মাণের পর একটি PQ লাইন আঁকুন সুতরাং বিন্দু P এর মধ্য দিয়ে যাওয়ার সমস্ত পথে উল্লম্ব লাইন ব্যবহার করুন এটি হল বিন্দু P এবং এই লাইন P Q সর্বদা C K লাইনের সমান্তরাল হতে হবে এইভাবেই এটি নির্মাণ করতে হবে তারপর আমাদের খুঁজে বের করতে হবে ফোকাস পয়েন্ট ফোকাল পয়েন্ট F কে এমনভাবে খুঁজে বের করতে হবে যে ∠Q P ∠Q P F কে ∠Q P T এবং ∠T P F দুটি সমান অংশে ভাগ করা হয় এইভাবে একজনকে ফোকাস পয়েন্ট সনাক্ত করতে হবে আমরা ইতিমধ্যেই নির্দিষ্ট নির্বাচিত স্থানে একটি স্পর্শক তৈরি করেছি এখানে প্রথমে একটি উল্লম্ব রেখা আঁকুন এই কোণটি পরিমাপ করুন আর সেই কোণ থেকে আবার ফোকাস পয়েন্টে আরেকটি কোণ পুনরুত্পাদন করুন যদি এটি সরাসরি পরিমাপযোগ্য হয় আমরা এটিকে ব্যবহার করার অবস্থানে থাকব অন্যথায় এই ফোকাল পয়েন্ট F কে সনাক্ত করতে কোণ দ্বিখন্ডক পদ্ধতি ব্যবহার করব সুতরাং আসুন ধাপে ধাপে এটি করি আসুন এটি আমাদের শীটে শুরু করি উদাহরণস্বরূপ এখানে আমরা ইতিমধ্যে পয়েন্ট P এর মধ্য দিয়ে যাওয়া একটি স্পর্শক রেখা তৈরি করেছি এখন আমাদের যা করতে হবে তা হল এই P এর মাধ্যমে একটি উল্লম্ব রেখা আঁকুন এখন আমাদের যা করতে হবে তা হল এই P এর মাধ্যমে একটি উল্লম্ব রেখা আঁকুন সুতরাং একটি রেখা আঁকতে আমাদের প্রোটাক্টর বা সম্ভবত সেট স্কোয়ার ব্যবহার করে এই বিন্দুর কোথাও Q কে সনাক্ত করুন সুতরাং Q দিকের একটি উল্লম্ব লাইন প্রথমে আমাদের আঁকতে হবে এবং P আমরা ইতিমধ্যেই অবস্থান করেছি এই ∠Q P T এর কেন্দ্রবিন্দু সনাক্ত করার জন্য এখানে কোথাও একটি সমান কোণ তৈরি করার কথা যদি এটি কোণ দ্বিখণ্ডকের মতো কিছু হয় তাহলে আমরা যেভাবে নির্মাণ করেছি তা হল যদি একটি বিন্দু P এবং একটি রেখা থাকে তাহলে প্রথমে কিছু সমান ব্যাসার্ধ দিয়ে দুটি চাপ তৈরি করুন এখান থেকে আবার আরও একটি চাপ তৈরি করে যোগ করুন যাই হোক এই সমস্যায় আমাদের কি আছে আমাদের এই লাইন আছে আমরা জানি আমাদের একটি Q পয়েন্ট P এবং T আছে এখন প্রশ্ন হল এই রেখা F কে কোথায় খুঁজে পাওয়া যাবে প্রথমে একটি কোণ A তৈরি করুন সেখান থেকে Q থেকে একটি আর্ক্ তৈরির চেষ্টা করুন সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা এটি বের করতে চাই যে এই F লাইন বা আর্ক্ টি কোথায় যাচ্ছে সর্বপ্রথম আমরা জানি P বিন্দু আছে Q সনাক্ত করুন এবং এরা এই লাইনগুলির মধ্য দিয়ে যাবে সুতরাং সেভাবে একটি অর্ধবৃত্ত বা পূর্ণ বৃত্ত তৈরি করুন তারপর এই Q থেকে সেই ভাবে একটি আর্ক্ অংকন করুন কারণ আমরা F সম্পর্কে কিছুই জানি না ঠিক কোথায় এটি ছেদ করতে যাচ্ছে আমরা কি করতে যাচ্ছি ইতিমধ্যে T পয়েন্ট আমরা জানি T পয়েন্ট থেকে একটি মার্ক তৈরি করুন সুতরাং একবার আমরা এটি কেটে ফেললে আমাদের সেইরকম এই রকম কিছু একটি বিন্দু পাব এবং এই দুটি লাইন কে যোগ করুন একই পদ্ধতি আমরা এখানে সমান কোণ দ্বিখন্ডক নির্মাণ করতে ব্যবহার করব P থেকে প্রথমে এখানে কোথাও একটি বিন্দু চিহ্নিত করুন এবং এটি এই লাইনগুলিতে কোথাও ছেদ করবে সুতরাং একটি বৃত্ত আঁকুন এটি এই বিন্দুতে ছেদ করতে চলেছে উপরন্তু যে বিন্দুটি আমরা একটি স্পর্শক রেখায় আগ্রহী যা এই বিন্দু দিয়ে যাচ্ছে সুতরাং একটি চাপ তৈরি করুন যা T এর মধ্য দিয়ে যাচ্ছে সুতরাং আমরা যা তৈরি করেছি তা হল P থেকে কিছু ব্যাসার্ধ একবার ব্যাসার্ধ হলে সেই বিন্দু থেকে একটি চাপ চিহ্ন দিন এটি এভাবে T বিন্দু দিয়ে যায় এই ভাবে T পয়েন্ট দিয়ে পাস করুন একবার হয়ে গেলে ইতিমধ্যে T বিন্দু আমরা জানি সেই বিন্দু সনাক্ত করুন এই ইতিমধ্যে নির্মিত সার্কিটকে ছেদ করবে সুতরাং এই ছেদ বিন্দু এখানে এটি ফোকাল পয়েন্ট হওয়ার কথা এখন P বিন্দু এবং F বিন্দুতে যোগ দিন এইভাবে আমরা ফোকাস গঠন করি একবার ফোকাস হলে এখন ডাইরেক্ট্রিক্স খুঁজে বের করা সহজ কারণ প্যারাবোলার জন্য ইসেন্ট্রিসিটি 1 সুতরাং আসুন আমরা এই বিন্দুকে O বলি এখন রোলার স্কেলার ব্যবহার করুন সমান্তরালভাবে সরান ডট ধরণের লাইন আকুন সুতরাং এই প্যারাবোলার জন্য এটি ডাইরেক্ট্রিক্স ফোকাল পয়েন্ট হল F এবং যেকোনো পয়েন্ট P এইভাবে আমরা একটি প্রদত্ত প্যারাবোলার জন্য ফোকাস পয়েন্ট এবং ডাইরেক্ট্রিক্স তৈরি করি পরের ক্লাসে আমরা কিভাবে হাইপারবোলা তৈরি করতে হয় বিশেষ করে ডাইরেক্ট্রিক্স এবং ইসেন্ট্রিসিটি ব্যবহার করে শিখব ধন্যবাদ